হ্যালো আমি আইআইটি কানপুরের জয়ন্ত চ্যাটার্জী এবং আমরা ম্যানেজিং সার্ভিসেস এর সমসাময়িক বিষয়গুলি নিয়ে আলোচনা করছি গত কয়েক সপ্তাহ ধরে আমরা পরিষেবা ম্যানেজমেন্ট স্ট্রাটেজির বেশ কয়েকটি ভাগ কভার করেছি আমরা সাধারণত পরিষেবা মার্কেটিং স্ট্রাটেজি এবং অপারেশন স্ট্রাটেজির মিশ্রণ বোঝাতে গেলে সংক্ষিপ্তভাবে 7 পি কথাটি ব্যবহার করি কারণ আমরা পরিষেবার ক্ষেত্রে যেমন আলোচনা করেছিমার্কেটিং এবং অপারেশনকে সাধারণত খুব সহজে আলাদা করা যায় না তারা যথেষ্ট ইন্টিগ্রেটেড হয় এবং সে কারণেই আমাদের স্যারভাকসন এর মতো মডেল রয়েছে যা আমরা আগে আলোচনা করেছি এখন আমরা যে সাতটি পি এর ব্যাপারে আগে আলোচনা করেছি তার মধ্যে সার্ভিস প্রোডাক্ট সার্ভিস প্রোডাক্ট আর্কিটেকচার সার্ভিস কে যখন প্রডাক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন তার উপাদানগুলি নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি আমরা অন্য একটি পি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি অন্য আরেকটি পি বা লোকেদের নিয়ে আলোচনা করেছি আমরা ফিজিক্যাল এভিডেন্স পরিষেবা পরিবেশ সম্পর্কে আলোচনা করেছি সেই পরিষেবা সেটিং পরিষেবা পরিবেশ বা যেটাকে আমরা প্রায়শই পরিষেবা স্কেল বলে থাকি সে সম্পর্কে আমরা আরও কিছুটা আলোচনা করতে পারি পরের সেশনে যদি সময় অনুমতি দেয় আমরা প্রমোশন গ্রাহক শিক্ষা এবং সেগুলি কীভাবে পরিষেবা প্রসঙ্গে প্রায়শই ইন্টিগ্রেট করা হয় সে সম্পর্কেও আলোচনা করেছি এখন আমাদের তিনটি প্রধান পি বাকি রয়েছে যথা প্লেস প্রাইস এবং আজ আমরা প্লেস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সুতরাং মূল চারটি পি যা প্রডাক্ট প্রমোশন প্লেস এবং প্রাইস তারা খুব ঘনিষ্ঠ বন্ধনে জড়িত আমরা আজ দেখতে পাব যে পরিষেবার ক্ষেত্রে এই বন্ধন কিভাবে ফ্লেক্সিবেল হয়ে গেছে এবং এই স্ট্র্যাটেজি উপাদানগুলির ইন্টারফেস থেকে কিভাবে নতুন নতুন বিজনেস মডেল তৈরি হচ্ছে সুতরাং সমস্ত ব্যবসাকে গ্রাহকের কাছে পৌঁছাতে হবে এবং তার জন্য টাচ পয়েন্ট তৈরি করা দরকার এবং প্রাথমিকভাবে এই টাচ পয়েন্টগুলি সংস্থারা নিজেরাই নিয়ন্ত্রণ করছিল এবং পরে অন্যান্য বিভিন্ন অংশীদারদের অন্তর্ভুক্ত করেছিল মৌলিকভাবে কারখানা বা অন্য কোন স্থান যেখান থেকে প্রোডাক্টের ভ্যালু প্যাকেজ করা হয় সেখান থেকে যে স্থানে প্রোডাক্টটা কাস্টমারকে ডেলিভারি করা হয়েছে তার মধ্যে ডিস্ট্রিবিউশন কাঠামো তৈরি হয় সেটাকেই ডেলিভারি চেইন বলে এবং এই ডেলিভারি চেইনে সর্বদা ফোকাস থাকে ট্রানস্যাকশন খরচ কম করা পণ্য জগতের কাছ থেকে ধার নিয়ে বলতে পারি একজন ভোক্তার বিভিন্ন ব্যক্তিগত যত্নের জিনিস প্রয়োজন বিভিন্ন খাদ্য ও পানীয়ের আইটেম প্রয়োজন অন্যান্য বিভিন্ন জীবনযাত্রার পণ্য প্রয়োজন যদি সেই সমস্ত পণ্য যদি প্রতিটি প্রস্তুতকারকের কাছ থেকে পৃথকভাবে নেওয়া হতো তাহলে ট্রানজাকশন এর সংখ্যা অনেকগুলি হয়ে যেত ট্রানজাকশন এর সংখ্যার সমান আইটেমের সংখ্যা তবে এর মধ্যে যদি সংযোগকারী সংস্থাগুলি থাকে যারা গ্রাহক দ্বারা পছন্দসই এই বিভিন্ন উপাদানগুলিকে একত্রিত করে তবে গ্রাহকের কাছে এই সমস্ত বিভিন্ন পণ্য কেনার জন্য একটিই টাচ পয়েন্ট থাকবে পরিষেবাগুলির সময়ডেলিভারি আর্কিটেকচার ডিজাইনের ক্ষেত্রেও আগে সব সময় ফোকাসটা থাকতো কিভাবে ট্রানজেকশন খরচ ম্যানেজ করা যায় কিভাবে ডেলিভারি লজিস্টিকস সিডিউল খরচ ইত্যাদি ম্যানেজ করা যায় সুতরাং অনেক অংশে প্রোডাক্টের জগতে যেমন দেখা যায় ফিজিক্যাল এবং ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে পরিষেবা বিতরণ নিয়ে এই বিশেষ আলোচনাটি অন্য যে কোনও চ্যাপ্টারের মতোই হতে পারত তবে আমরা এখনই দেখব যে প্রোডাক্টের ক্ষেত্রে ইলেকট্রনিক চ্যানেলগুলির সংযোজন ব্যবসায়ের চরিত্রটিকে পরিবর্তন করে না আপনি ইলেকট্রনিক চ্যানেলে একটি মোবাইল ফোন কিনতে পারেন আপনি একটি ফিজিক্যাল স্টোরের মাধ্যমেও একটি মোবাইল ফোন কিনতে পারেন সুতরাং ফিজিক্যাল এবং ইলেকট্রনিক চ্যানেলগুলি ট্রানজেকশনের খরচা সময় অবস্থান এর ক্ষেত্রে সুবিধা তৈরি করতে পারে তবে ফোন বা টুথপেস্ট বা সাবান নিজে কিন্তু অপরিবর্তিত থাকছে তবে পরিষেবার ক্ষেত্রে আমরা এখনই দেখতে পাব যে ইলেকট্রনিক চ্যানেলের সংযোজন অনেকগুলি পরিষেবা উল্টে পাল্টে দিয়েছে যেখানে কিছু পুরানো ব্যবসায়ের মডেল অদৃশ্য হয়ে গেছে এবং নতুন ব্যবসার মডেল উঠে এসেছে সুতরাং পরিষেবার ক্ষেত্রে আমরা ফিজিক্যালি জিনিস স্থানান্তর করি না অবশ্য কিছু এক্সেসরিজ এর স্থানান্তর প্রয়োজন হতে পারে তবে সাধারণত আমরা অভিজ্ঞতা পারফরম্যান্স এবং সমাধানগুলি পাঠাই যেগুলি ফিজিক্যালি পাঠানো বা স্টোর করা হয় না সুতরাং আগে বিভিন্ন ধরণের তথ্য পরিষেবা মুখোমুখি বিতরণ করা হয়েছে যেমন ট্রেন চলার সময়সূচি বা হোটেলের ট্যারিফ বা বাসের সময়সূচি এবং তারপরে সম্ভবত সেগুলি টেলিফোনে উপলব্ধ ছিল তবে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এদের ইন্টিগ্রেশন এবং ইন্টারনেটের প্রবর্তন অনেক বড় পরিবর্তন এনেছে এবং আমরা এখন দেখতে পাব যে ফিজিক্যাল চ্যানেলের মাধ্যমের থেকে অনেক বেশি তথ্যের ট্রানজাকশন করা হচ্ছে নেটের মাধ্যমে এবং কিভাবে সেটা ব্যবসার জগতে পরিবর্তন আনছে এই জায়গায় এসে আমরা চিনতে পারবো যে পরিষেবা বিতরণের তিনটি ইন্টার রিলেটেড উপাদান রয়েছে এর মধ্যে একটি হল তথ্য বা প্রচার প্রবাহ দ্বিতীয়টি নেগোসিয়েশন এবং ট্রানজেকশনের প্রবাহ সুতরাং প্রথম অংশটি হল গ্রাহককে জানানো যে কোনও গানের শিরোনাম বা সংগীতের অ্যালবামের নাম বা কোনও সিনেমার শিরোনাম বা কোনও নির্দিষ্ট জার্নাল সম্পর্কে দ্বিতীয় পর্যায়ে আমরা নেগোসিয়েশন এবং ট্রানজাকশন করি তার অর্থ যেখানে গ্রাহক সেই প্রক্রিয়াতে যান যার মাধ্যমে গ্রাহক ডেলিভারি পাওয়ার যোগ্য হয়ে ওঠে বা পরিষেবাটি ব্যবহারের অধিকার পেয়ে যায় এবং তৃতীয় অংশটি হলো বিভিন্ন আকারে পরিষেবা এবং পণ্যের প্যাকেজটি সরবরাহ করা এখন দেখা যাক কি ঘটছে এখন আপনার সামনের পর্দাতে অনেকগুলো জিনিস রাখা আছে বা দিকে তিনটি প্রডাক্ট রয়েছে যা একসাথে সংগীত বিতরণ করে এবং মাঝখানে বা ডানদিকে আপনার কাছে এমন প্রডাক্ট এবং আউটলেট রয়েছে যে গুলির থেকে ফটোগ্রাফ ফটোগ্রাফের প্রসেসিং ভিডিও ভিডিওর ভাড়া ইত্যাদি পেয়ে থাকি বহু বছর ধরে এই প্রডাক্টগুলি অভিজ্ঞতা করানোর কাজে আসত অভিজ্ঞতার সাহায্যে এন্টারটেইনমেন্ট দেওয়ার প্ল্যাটফর্ম ছিল এবং অন্যান্য পণ্যগুলির মতো এর ক্ষেত্রেও রেকর্ডিং সংস্থাগুলি সংগীত তৈরি করেছে সংগীত রেকর্ড করেছে এবং তারপরে তারা সম্ভবত এটি প্রথমে ভিনাইল লং প্লেইং রেকর্ডে বা শর্ট প্লেইং রেকর্ডে তারপরে ক্যাসেটস তারপরে সিডি ডিভিডি ইত্যাদির সাহায্যে সরবরাহ করেছিল তবে সেগুলি কেও বিভিন্ন ডিসট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে দোকানে দোকানে পাঠাতে হয়েছে এবং এই ডিসট্রিবিউশন চেইন টুথপেস্ট বা অন্য বেশিরভাগ প্রোডাক্ট এর ক্ষেত্রে যেটা ব্যবহার হয় তার থেকে আলাদা ছিল না তবে আসুন এখন কী ঘটছে তা দেখুন খবরের কাগজটি যেটা একটি প্রোডাক্ট এবং যার মধ্যে পরিষেবার অংশও আছে প্রতিদিন সকালে আপনার দরজায় সংবাদ পরিষেবা সরবরাহ করা হত এবং এটি বছরের পর বছর ধরে আমাদের জীবনের অংশ ছিল তবে আজ আরও বেশি পরিমাণে সংবাদ পরিবেশন করা হয় বিশেষত যাদের আমরা Y প্রজন্মের বলে থাকি যারা 1980 থেকে 2000 এর মধ্যে জন্মগ্রহণ করেছে মানে এখনকার 15 থেকে 25 বছর বয়সী লোকেরা যে মোবাইল ডিভাইসের সঙ্গে তারা সব সময় যুক্ত থাকে তার সাহায্যে সংবাদ পেয়ে যায় যেটা একটি নতুন পরিষেবা সুতরাং সকালে সংবাদপত্রের বিতরণটি আজ তাদের কাছে খুব বেশি প্রাসঙ্গিক নয় তাদের পছন্দ অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে এবং বিভিন্ন বিষয়ের উপর তারা সংবাদ পেয়ে যায় সন্ধ্যাবেলায় এন্টারটেইনমেন্ট সম্পর্কিত সংবাদ হতে পারে সকালে এটি স্টক মার্কেট সম্পর্কিত বা অন্য কোনও ব্যবসায়িক ঘটনা বা রাজনৈতিক ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে দিনের মাঝামাঝি সময়ে এটি ব্যবসা এবং ব্যবসায়ের সাথে সম্পর্কিত হতে পারে সুতরাং এখন বিভিন্ন উপায়ে নতুন নতুন চ্যানেল গুলির মাধ্যমে নতুন পরিষেবা সরবরাহ করা হয় যেমন আমরা এই ছবিতে দেখেছি এই পণ্য এবং পরিষেবার ফিউশন এখন অনেক নতুন ধরনের পরিষেবা তৈরি হয়েছে এখন সিনেমা দেখানোর জন্য নতুন ধরণের ব্যবসায়িক মডেল প্রয়োজন সুতরাং পূর্বে সিনেমাগুলি স্টুডিওতে তৈরি হতো এবং তারপরে সেগুলি বড় বড় রিলগুলিতে ভরে সেই রিলগুলি সারা দেশে ফিজিক্যালি বিতরণ করা হত এবং তারপরে সেগুলি ডিস্ট্রিবিউটররা সিনেমা অডিটোরিয়ামের পর্দায়দেখাতো এবং লোকেরা সেটা দেখতে আসতো এখন সিনেমাগুলি প্যাকেজ করা হয় সেগুলি স্ট্রিম করা হয় ইন্টারনেটের সাহায্যে সেগুলি গ্রাহকদের ডিভাইসে পৌঁছে যায় সেই ডিভাইসটি টিভি হতে পারে কম্পিউটার হতে পারে হ্যান্ডহেল্ড ট্যাবলেট হতে পারে স্মার্ট ফোন হতে পারে তো এখানে কোনটি প্রডাক্ট বা কোনটা সার্ভিস কিসের ডেলিভারি করা হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি ডেলিভারি যে হচ্ছে সেটাই প্রোডাক্ট কারণ কখনও কখনও এই প্রোডাক্ট গুলি আপনার কানে ক্রমাগত স্ট্রিমিং সংগীত সরবরাহ করছে সুতরাং আপনার পকেটে থাকা ডিভাইসগুলি ব্যবহার করে আপনি সংগীত সব সময় পেতে পারেন এবং আপনি সারাদিন এই পরিষেবা গ্রহণ করতে পারেন আপনি দেখবেন অনেক যুবক সারা দিন সঙ্গীত কানে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এমনকি রেডিও টেলিভিশন ইত্যাদির মতো পরিষেবাগুলি তেও বিতরণের নির্দিষ্ট সময় ভাগ করা ছিল এই নির্দিষ্ট ভাগগুলি এখন ধ্বংস হয়ে নতুন নতুন বিজনেস মডেল তৈরি হচ্ছে আপনার কাছে এখন রয়েছে নেটফ্লিক্স স্পটিফাই প্যান্ডোরা এরমধ্যে কয়েকটি হয়তো আপনার দেশে এখনও উপলভ্য নয় আবার কারও কাছে হয়তো সমস্ত পরিষেবার অ্যাক্সেস আছে তবে আমি চাই আপনারা এই পরিষেবাগুলির সন্ধান করুন এগুলো কি খুঁজে বার করুন গুগলের সাহায্যে তাদের সম্বন্ধে জানুনএদের সম্বন্ধে বিভিন্ন আর্টিকেল পড়ুন এবং আপনি এই পরিষেবা গুলির ওয়েবসাইটেও যেতে পারেন চেষ্টা করুন বুঝতে এদের ডেলিভারি পদ্ধতি যা খুব আলাদা ধরনের ভ্যালু প্রপোজিশন তৈরি করছে কিছু অন্য ধরনের মডেল যা 10 বছর আগে সম্ভব হত না উদাহরণস্বরূপ দেখুন এই বক্তৃতাটি যেটা আপনি ইউটিউবে পেয়ে যাচ্ছেন এবং এটা আপনি অ্যাক্সেস করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গায় নানান ধরনের ডিভাইসের মাধ্যমে এটি পুরানো মডেলকে পুরোপুরি ভেঙে দিচ্ছে যেখানে আমি কোনও বিশ্ববিদ্যালয় বা আইআইটির মতো প্রতিষ্ঠানে থাকব সেখানে ইট এবং সিমেন্টের তৈরি ক্লাসরুম থাকবে যেখানে টেবিল চেয়ার থাকবে যেখানে আপনি শ্রোতা হিসাবে থাকবেন আমরা সময় এবং স্থানের একই ফ্রেমে থাকব কিন্তু এই ইন্টারঅ্যাকশন থেকে আপনি একই পরিষেবা পেয়ে যাচ্ছেন ক্লাসে বসে আগে আমি যখন লেকচার ডেলিভার করতাম তখন হয়তো এটি 200 300 লোকেদের কাছে পৌঁছতো এখন এই কোর্সে বেশ কয়েক হাজার অংশগ্রহণকারী তারা একযোগে অথবা আলাদা আলাদা ভাবে বিভিন্ন পরিবেশে বিভিন্ন সময়ের সাথে ইন্টারেক্ট করে চলেছে এবং বিতরণ ব্যবস্থার উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ নতুন ধরণের পরিষেবা জন্মগ্রহণ করছে যা ট্রানজেকশনের ব্যয়কে এবং আরো নানা ধরনের ব্যয় যেগুলোতে পয়সা খরচা হয় না যেমন সময় প্রচেষ্টা তাদেরকেও কমিয়ে দিয়েছে আগে ট্র্যাডিশনাল পরিষেবাগুলি ডিএইচএল বা ফেডারেল এক্সপ্রেস বা আমাদের স্পিড পোস্ট স্টার বকস কফি ক্যাফে ডে বা অন্যরা তাদের ডিস্ট্রিবিউশন চেন প্রসারিত করতে কয়েক বছর সময় নিয়েছিল তাদের এক শহর থেকে অন্য শহরে এক দেশ থেকে অন্য দেশে যেতে হয়েছিল তবে এখন বিশ্বজুড়ে এই ব্যাপক বিস্তারের সম্ভাবনা নতুন পরিষেবা ব্যবসায়ের মডেল তৈরি করেছে সুতরাং আসুন আমরা কিছু আকর্ষণীয় ব্যবসায়ের মডেল শিফটগুলি দেখতে পাই যা ঘটছে উদাহরণস্বরূপ ভয়েস ওভার আইপি বা ইন্টারনেট প্রোটোকল যা কিছু বছর আগে পর্যন্ত নির্ভরযোগ্য ছিল না যেটা গ্রাহকরা ব্যক্তিগত যোগাযোগের জন্য অথবা অল্প খরচে বন্ধুদের বা পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ করতে ব্যবহার করত আজ স্কাইপ এর মতো পরিষেবা বা খুব ক্রিটিক্যাল বিজনেস মিটিং এর জন্যও এটি ব্যবহার হয় এমনকি প্রায়শই খুব জটিল ট্রানজেকশন ব্যবসায়ের ডিল স্থির করা ইত্যাদির জন্য ব্যবহৃত হয় সুতরাং এই প্রযুক্তিগুলি এবং তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ফিউশন থেকে উদ্ভূত ব্যবসায়িক মডেলগুলি খুব দ্রুত বড় হচ্ছে ম্যাচিওর হচ্ছে এবং নতুন নতুন আকার ধারণ করছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি আমেরিকান মিউজিক ইন্ডাস্ট্রি দ্বারা প্রকাশিত একটি খুব দুর্দান্ত গ্রাফের সেট যা দেখায় যে ভিনাইল রেকর্ড যার সাহায্যে মিউজিক প্রকাশিত হয়েছিল সেটি পিক এ পৌঁছেছিল সত্তর দশকের শেষভাগে এবং এটা চলেছিল 1973 সাল থেকে 1988 সাল পর্যন্ত ক্যাসেটগুলি প্রায় একই সময়ে শুরু হয়েছিল এবং শীর্ষে পৌঁছে ছিল ভিনাইল রেকর্ডের সাথে প্রায় একই সময়ে এটি শুরু হয়েছিল 1979 সালে তবে এটি প্রায় ২০০০ অবধি চলে ছিল সিডি র ব্যবসা প্রায় কুড়ি বছর ছিল এবং পিক এ পৌঁছানোর পরেও প্রায় 10 বছর টিকে ছিল কিন্তু ডিজিটাল সংগীত যার এখন সিডি বা ক্যাসেটের মতো কোনও ফিজিক্যাল প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না এটা যে কোনও সময় নেট বা ট্যাপ থেকে পাওয়া যায় এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে এটার লাইফ সাইকেল এটি কত বছর বর্তমান রূপে টিকে থাকবে আমরা জানি না আগামী বছরের মধ্যে সম্ভবত এর ড্রামাটিক পরিবর্তন হতে পারে এটা কিভাবে ঘটবে সেটা বুঝতে গেলে আমরা পরিষেবা পণ্য আর্কিটেকচারের পুরানো মডেল মানে সার্ভিস ফ্লাওয়ার service flowerমডেলটিতে ফিরে যেতে পারি আপনারা এই চিত্রটিতে দেখুন উপরের ভাগে আমরা দেখছি ইনফর্মেশন প্রসেসিং এটি আমাদের পাঠ্যপুস্তকের পঞ্চম অধ্যায় থেকে নেওয়া হয়েছে যা এই পরিষেবা সরবরাহের সাথে সম্পর্কিত সেখানে ফিজিক্যাল প্রক্রিয়া এবং ইনফর্মেশন প্রক্রিয়া ছিল সুতরাং স্পষ্টতই এই ইনফর্মেশন প্রক্রিয়াগুলি যেমন বিলিং বা পেমেন্ট বা কেনার আগের ইনফর্মেশন কনসালটেশন সেগুলি ফিজিক্যাল ইন্টারফেসের মিশ্রণের মাধ্যমে সম্পন্ন হয়েছিল বিতরণ চ্যানেলটি ফিজিক্যাল ছিল এবং কিছু ক্ষেত্রে সেখানে টেলিফোনের ব্যবহার করা হয় আজ আমরা হোটেলের উদাহরণ দেখব যেখানে মূল পরিষেবা মানে হোটেলে থাকা সেখানে এখনো কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে কিন্তু সেটা কে বাদ দিলে বেশিরভাগ অন্যান্য পরিষেবার গুলি যেমন হোটেল সম্পর্কিত তথ্য জানা হোটেল বেছে নেওয়ার পরামর্শ হোটেল বুকিং কনফার্ম করা আপনি বিছানা কিংবা রুম কি রকম পছন্দ করেন ইত্যাদি জানানো এবং অন্যদিকে বিল পেমেন্ট করা এইসবই এখন ভার্চুয়াল মূল পরিষেবাটি এবং অন্য পরিষেবা গুলির মধ্যে কয়েকটি ব্যতিক্রম যেমন হোটেলে কিছু দামি জিনিস সুরক্ষিত রাখা বা স্থানীয় জিনিস সংগ্রহ করা এগুলোতে এখনো ডিস্ট্রিবিউশন চেইনের সাথে কিছুটা ফিজিক্যাল ইন্টারফেস থাকতে পারে তবে বেশিরভাগ অন্যান্য পরিষেবা গুলি এখন নেট দ্বারা সরবরাহ করা হয় আমরা ই পরিষেবাগুলির পুরো ইস্যু সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার আগে ইন্টারনেটের মাধ্যমে পরিষেবা দেওয়ার বিভিন্ন বিজনেস মডেল এবং ডেলিভারি চ্যানেল ডেলিভারি মিডিয়া পরিষেবার ধরণ পরিষেবাটির বৈশিষ্ট্য বা পরিষেবার ভ্যালু বাড়ানোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব আসুন আমরা বিভিন্ন ধরণের পরিষেবার কিছু ক্লাসিক উদাহরণ দেখি আমাদের এরকমের পরিষেবা রয়েছে যেখানে গ্রাহক পরিষেবা সংস্থায় যান এবং সেগুলি দুটি ধরণের সিঙ্গেলসাইট এবং মাল্টিপল সাইট সুতরাং গ্রাহক হেয়ার সেলুনে সিনেমা থিয়েটারের মতো সিঙ্গেল পরিষেবা সংস্থায় যান মাল্টিপল সাইটগুলি বলতে বাস পরিষেবা ট্রেন পরিষেবা ফাস্ট ফুড চেইন হতে পারে যেখানে গ্রাহক একই পরিষেবা গ্রহণের জন্য মাল্টিপল সাইটে যেতে পারেন

পরিষেবা সংস্থাও গ্রাহকের কাছে আসতে পারে উদাহরণস্বরূপ এটি আপনার বাড়ির পেইন্টিং হতে পারে বা আপনার বাড়িতে এসে গাড়ি ধুতে পারেপরিষেবা একাধিক সাইটেও ডেলিভারি হতে পারে যেমন মেল সরবরাহ বা ব্যাংক শাখার নেটওয়ার্ক ইত্যাদি কখনও কখনও গ্রাহক এবং পরিষেবা সংস্থা আপনার বাড়ির পেইন্টিং বা আপনার মেইল সরবরাহ করার ক্ষেত্রে যেমন ফিজিক্যাল ডেলিভারি হয়েছিলসেরকম ছাড়াই দূর থেকে লেনদেন করে নিতে পারে তবে এটি সিঙ্গেল সাইটে হয় যেমন ক্রেডিট কার্ডের সিঙ্গেল ট্রানজাকশন বা কোনও স্থানীয় এফএম রেডিও স্টেশন বা স্থানীয় টিভি স্টেশন স্যাটেলাইট বা টেলিফোন বা মোবাইল টেলিফোন নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে একাধিক জায়গার কিছু কিছু বাড়িতে পরিষেবা সরবরাহ করে ট্রেডিশনাল পরিষেবাগুলিতে বা এমনকি এই হাইব্রিড পরিষেবাগুলিতে এখনও গ্রাহকদের চ্যানেলের প্রেফারেন্স অনুযায়ী পরিষেবাটির ডিস্ট্রিবিউশন আর্কিটেকচার ঠিক করা হচ্ছে তবে জটিল এবং বেশি ঝুঁকির পরিষেবার জন্য ফিজিক্যাল ব্যক্তিগত ডেলিভারিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উদাহরণস্বরূপ মেডিকেল পরামর্শ ম্যানেজমেন্ট কনসালটেন্সি হতে পারে তবে আমরা পরবর্তী অধিবেশনে দেখতে পাব কীভাবে এই ক্ষেত্রেও কিছু খুব নতুন মডেল বের হচ্ছে এবং কখনও কখনও গ্রাহকরা যেমন সিনিয়ার সিটিজেনরা সামাজিক মেলামেশার উদ্দেশ্যে দিনের বেলাতে তার কিছু সুযোগ পাওয়ার জন্য ব্যক্তিগত ডেলিভারি চ্যানেলগুলিকে পছন্দ করে তবে ডেলিভারি চ্যানেল আর্কিটেকচার সিদ্ধান্ত নেওয়ার মন্ত্র একটাই কনভেনিয়েন্স কনভেনিয়েন্স এবং শুধুই কনভেনিয়েন্স এবং ট্রানজেকশন ব্যয় সেটা মানিটারি হতে পারে কিংবা মানিটারি নাও হতে পারে যেমন সময় স্বাচ্ছন্দ্য ইত্যাদি সেগুলিকে কম করতে হবে এবং এই ফিজিক্যাল সরবরাহের সাথে অবশ্যই আমাদের দেখতে হবে স্বাভাবিক ডেলিভারি চেইন ডিজাইনিংয়ের পদ্ধতি এবং সীমাবদ্ধতাগুলি আমরা পরবর্তী অধিবেশনে দেখব যখন আমরা সাইবার পরিষেবা বা ই পরিষেবাগুলি নিয়ে আলোচনা করব এর মধ্যে কতগুলি প্রশমিত করা হয়েছে নতুন জটিলতা কি তৈরি হয়েছে এবং কীভাবে সেগুলি মোকাবেলা করা হচ্ছে